সুতরাং এই সিঙ্গেল ফেজ সার্কিট সুতরাং আমার পরামর্শ হল তোমরা কোনো ভালো বই দেখো অঙ্ক সমাধানের জন্য এবং পরবর্তী আমরা তিন ফেজ সার্কিটে আসব সুতরাং সাধারণত থ্রি ফেজ সার্কিটে পাওয়ার জেনারেশন সম্পর্কে এখানে কিছু বলা হবে না শুধুমাত্র আপনাকে কিছু স্বাদ দেওয়ার জন্য কারণ আমাদের উদ্দেশ্য হল তিন ফেজ সার্কিট বিশ্লেষণ অধ্যয়ন করা সুতরাং সাধারণত একইভাবে আমরা যাকে বলি একটি সাধারণ একইভাবে যাকে একইভাবে থ্রি ফেজ জেনারেটর বলে আমরা অল্টারনেটর বলি তা এখানে আঁকা হয়েছে সুতরাং ধরুন এই ধরুন উদাহরণস্বরূপ একইভাবে বোঝার জন্য ধরুন এটি একটি চুম্বক এবং চুম্বক ঘূর্ণন করছে এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা ঘূর্ণনের দিকে যায় তাই এটি ঘূর্ণন করছে এবং চুম্বক চুম্বক দ্বারা বেষ্টিত হয় একইভাবে বেষ্টিত যে একইভাবে কিছু অনুরূপ যাকে আমরা ফেজ থ্রি ফেজ বলি একইভাবে তিন ফেজ তিন ফেজ ওয়াইন্ডিং বলা হয় এখানে আমরা যাকে এই ওয়াইন্ডিং বলি তাকে একইভাবে আমরা যাকে বলি আমরা তাকে স্টাটিক বলি এই রোটার এই রোটার আসলে ঘূর্ণায়মান এই চুম্বক ঘূর্ণায়মান আমরা এটি একটি রোটার এই সমতল রোটার এবং ঘেরা কিছু ওয়াইন্ডিং তাই একইভাবে একে স্ট্যাটিক বলি তাই আমরা একে স্টেটর বলি সুতরাং প্রশ্ন হল যে সাধারণভাবে ধরুন এটি কন্ডাক্টর a এর জন্য ধরুন একইভাবে যদি একটি পৃষ্ঠা নিন যদি কারেন্ট এটি প্রবেশ করে তাহলে এটি চলে যাওয়ার সময় পড়ুন একইভাবে b এর জন্যও b এবং একইভাবে c c এর জন্য সুতরাং এই ফিজিক্যালি এই 120o 120o ব্যবধান সুতরাং মোট হল 360o একইভাবে a b এবং c মূলত ফিজিক্যালি তারা 120o আলাদা এখন প্রশ্ন হল এটি একটি রটার যার চারপাশে রটার নামক একটি স্থির অংশ দ্বারা বেষ্টিত এবং এই স্থির অংশটি যা ঘুরিয়ে 120o দূরে রাখা হয় কিন্তু এটি ঘূর্ণায়মান মাত্রার ঘূর্ণায়মান হচ্ছে সেখানে ফ্লাক্স থাকবে রেফার টাইম 0219 যে একইভাবে আমরা এই একইভাবে তিনটি ভিন্ন উইন্ডিং এ যাকে বলি তাই যা 120o দূরে স্থাপন করা হয় সেই আউটপুটের কারণে একইভাবে এই ভোল্টেজ ইনডিউসড হবে সুতরাং একইভাবে একটি চুম্বককে বলুন ধরুন এটি ঘূর্ণায়মান এবং এটি স্টেটর নামক একইভাবে স্থির অংশ দ্বারা বেষ্টিত এবং সব জায়গায় যে ওয়াইডিং আছে যে a b b a a b b এবং c c এবং এই বায়ু 120o একইভাবে ফিজিক্যালি 120 ডিগ্রী আলাদা এবং যখন একইভাবে এটির মধ্যে ঘোরে একইভাবে আমরা যাকে বলি সেই প্রবাহকে এই তিনটি উইন্ডিংকে সংযুক্ত করে যা 120 ডিগ্রি দূরে রাখা হয় অতএব ভোল্টেজ ইনডিউসড হবে তাই আমরা যদি একটি থেকে দেখি টার্মিনালকে a হিসাবে ধরা হয় এটি হল এটি চলে যাচ্ছে যদি a সেই পৃষ্ঠায় প্রবেশ করে এবং তাই একটি পৃষ্ঠাটি থেকে বেরিয়ে যাচ্ছে আর এখানে ঢুকছে চলে যাচ্ছে এবং একইভাবে b এর জন্য একইভাবে দেখলে এই টার্মিনালটি b নেওয়া হয় এবং c এর জন্য এটি নেওয়া হয় c এই c এটি c নেওয়া হয় এবং আরেকটি c যদি একইভাবে a দেখতে পায় তাহলে একইভাবে b একইভাবে b এবং তারপর একইভাবে c এই তিনটি সীমা একসাথে এবং এই সংখ্যাটি গঠিত হয় সুতরাং এটিকে নিরপেক্ষ বিন্দু n বলা হয় তিনটিই একসাথে আবদ্ধ হয় এবং একটি সংখ্যাসূচক বিন্দু তৈরি হয় এবং এটি হল a b c যে তিনটি টার্মিনাল সুতরাং এটি একটি তিন ফেজ জেনারেটর কখনও কখনও আমরা এটিকে বলি একইভাবে আমরা এটিকে অল্টারনেটর বলি সুতরাং এটি হল জেনারেটর যে একসাথে এটি আলাদা ঠিক একইভাবে তিন ফেজ সার্কিট যে এই রোটার এটি চুম্বক বলুন ধরুন এটি রিভলভিং এবং একইভাবে উইন্ডিং আছে যা 120o আলাদা সুতরাং এটি যদি চুম্বক ঘূর্ণায়মান হয় তার মানে এখানে ফ্লাক্স লিঙ্ক করছে একইভাবে আমরা যাকে বলি একইভাবে আমরা এই উইন্ডিংকে বলি তাই ভোল্টেজ প্ররোচিত হবে সুতরাং এটি একইভাবে এর মানে হল এটি 120o আলাদা কিভাবে এটি ঘটবে সুতরাং আমাকে শুধু আমাকে এটা এই জিনিস করতে দিন সুতরাং এই ক্ষেত্রে যদি একইভাবে দেখুন যে সেই ভোল্টেজ Van Vbn ও Vcn নেওয়া হয়েছে সুতরাং এখানে আমরা চিহ্নিত করেছি যে একইভাবে a b c তাই একটি ভোল্টেজ হবে a থেকে n তারপর আরেকটি হবে b থেকে n আরেকটি হবে একইভাবে c থেকে n তাই V a থেকে n V b থেকে n এবং V গ থেকে n সুতরাং a n b n c n আমরা কল করি আমরা আসব যাকে আমরা একটি ফেজ ভোল্টেজ বলি সুতরাং কি হবে যদি আমরা একইভাবে অনুসরণ করি যাকে আমরা এই Van বলি তারপরে Vbn এটি চলমান বলে এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকের মতো চলমান সুতরাং Van তাই আমরা যাকে বলি একইভাবে এটি এমনভাবে চলমান তারপর Vbn আমি বলেছিলাম যে তারা ফিজিক্যালি 120o দূরে রয়েছে তারপর এটি এখান থেকে Vbn এবং Vcn অবশ্যই এটি এইভাবে আসবে তবে Vbn এবং Vcn এর অর্থ হল Van Vbn 120 কে লিড দিচ্ছে Vbn একইভাবে Vcn কে 120 ডিগ্রি লিড করে আছে আবার Vbn 120 o ল্যাগ করে আছে Van থেকে এবং Vcn 120 o ল্যাগ করে আছে Vbn থেকে এবং Vcn V n থেকে 240 o ল্যাগ করে আছে কারণ V n পিকে যাচ্ছে Vbn থেকে তাড়াতাড়ি সুতরাং Van লিড করে আছে Vbn এর থেকে এবং অ্যাংগেল হলো 120 o a b c এগুলি একই যেগুলো আমরা বলেছি 120 o তফাৎ এর সময় আমরা অনুমান করি যে আমাদের Van তার উপর ভিত্তি করে রেফারেন্স এবং এটি একইভাবে ω t এবং এটি হল ভোল্টেজ ফেজ ভোল্টেজ সুতরাং এটি Van Vbn এবং Vcn এর সাইনোসয়েডাল উপস্থাপনা শুধুমাত্র একটি জিনিস আমি বলি যখন একইভাবে একটি n বলা হয় একইভাবে একটি টার্মিনাল গ্রহণ করা হয় ধনাত্মক এবং n টার্মিনাল একইভাবে তাৎক্ষণিক পোলারিটিতে তাত্ক্ষণিক পোলারিটিতে নেগেটিভ বলে সুতরাং এই ক্ষেত্রে একইভাবে একে অপরের থেকে 120o দূরে থাকবে এই ফেজ সিকোয়েন্স আমরা a b c ফেজ সিকোয়েন্সকে বলি a b c ফেজ সিকোয়েন্স একইভাবে a c b বানাতে চাইলে তা করা যেতে পারে কিন্তু ফেজ সিকোয়েন্স a b c পরে আমরা সেটা দেখব সুতরাং এখন যদি এটি দেখানো হয় যে নিরপেক্ষভাবে গঠিত হয় তাহলে ধরুন এটি যদি একটি Y সংযুক্ত হয় তার মানে আমি একইভাবে বলেছি যখনই আমরা Van লিখি তার মানে এই ভোল্টেজটি আসলে ভ্যান যখন আমরা তীরের অর্থ তৈরি করি তখন এটি এবং তাত্ক্ষণিক এটি সুতরাং এই ফ্যাক্টর এই এই হল একইভাবে একইভাবে Vbn নেওয়ার সময় এটি Vbn হবে এটি আমার তীর তাই এই Vb তাই এটি এখানে অনুরূপভাবে Vabcn তাই Van Vbn Vcn তাই এখানে একইভাবে আমরা যাকে বলি এটি আমার Vcn এই তীরটির অর্থ হল ইতিবাচক কিছুই দেখানো হয়নি মানে নেতিবাচক সুতরাং Van Vbn এটি হল চিত্র 3 সুতরাং এটি ভোল্টেজ Van Vbn এবং এটি একইভাবে Vcn তাই এর মানে মূলত কি একইভাবে একইভাবে একটি চুম্বক থাকে যদি এটি ঘূর্ণায়মান হয় তবে এটি ঘূর্ণায়মান হয় এবং ঘিরে থাকে একটি স্থির অংশ দ্বারা যাকে স্টেটর বলা হয় যেখানে চুম্বক ঘূর্ণায়মান হওয়ার কারণে উইন্ডিংগুলি 120o দূরে 120o দূরে স্থাপন করা হয় সুতরাং ভোল্টেজ একইভাবে প্রবর্তিত হবে যাকে আমরা বলি এই তিনটি ভিন্ন কয়েলে যা 120 o আলাদা ফিজিক্যালি এটি আলাদা এবং যদি একইভাবে উদাহরণ স্বরূপ ধরুন রেফারেন্স হিসাবে V n তে প্রবর্তিত ভোল্টেজ তাহলে Vbn V n থেকে 120 ডিগ্রি পিছিয়ে এবং Vcn Vbn 120 ডিগ্রি থেকে পিছিয়ে অন্যথায় Vcn Van 240 ডিগ্রি থেকে পিছিয়ে এটাই হল দর্শন সুতরাং তাই এটি একইভাবে এটি একইভাবে আমরা এটিকে একইভাবে Y সংযোগ বলি যে যদি Y ∆ একইভাবে গঠন এটিও Y কিন্তু যেহেতু এটি একটি নতুন সেখানে এটা থাকতে পারে সেখানে নাও থাকতে পারে কিন্তু এখানে এটি n কে বলা হয় সংখ্যাসূচক অংশ সুতরাং এখন এটি আসলে Y সংযুক্ত উত্স এই উত্সটি Y সংযুক্ত কিন্তু যদি এটি একটি ∆ হয় কোন নিরপেক্ষ থাকবে না যদি এটি একটি ∆ হয় যদি উত্সটি ∆ সংযুক্ত থাকে এখন দেখুন যে এই ক্ষেত্রে কোন নতুন শব্দ নেই এই ক্ষেত্রে Vab যদি Vab এর অর্থ এই যখন একইভাবে বলা হয় যখন একইভাবে Vab বলে তার মানে a হল তাত্ক্ষণিক পোলারিটি a হল ধনাত্মক এবং একইভাবে b টার্মিনাল একইভাবে ঋণাত্মক এটি ঋণাত্মক তাই এর মানে যখন এটি Vab হয় তখন এটি ধনাত্মক এটি ঋণাত্মক এটি Vab একইভাবে Vab লিখতে পারে তীর মানে পজিটিভ অ্যারো মানে পজিটিভ এবং এখানে কোন তীর মানে নেতিবাচক একইভাবে Vbc সুতরাং Vbc মানে কোন বিভ্রান্তি থাকা উচিত নয় একইভাবে Vbc বললে b ইতিবাচক হওয়া উচিত সুতরাং এখানে আমি লিখি এটি Vbc তাই এটি এটি এটি তাত্ক্ষণিক পোলারিটি এখানে এটি Vab নেগেটিভ এখানে এটি Vbc পজিটিভ তাত্ক্ষণিক পোলারিটি তাই কোন বিভ্রান্তি থাকা উচিত নয় এবং যদি এটি Vab হয় Vbc এবং যদি এটি Vca হয় একইভাবে Vca নেওয়ার সময় এটি আমার Vca তাই এটি আমার c এটি পজিটিভ এবং আরেকটি দিক নেগেটিভ সুতরাং যখনই আমরা Vab বলি a পজিটিভ b নেগেটিভ Vbc মানে b পজিটিভ প্রথম পজিটিভ দ্বিতীয়টি নেগেটিভ এই তাৎক্ষণিক পোলারিটি এই তাত্ক্ষণিক পোলারিটি এবং এটি আসলে একইভাবে যাকে আমরা থ্রি ফেজ বলি একইভাবে ∆ সংযুক্ত উৎস কারণ এটি ∆ সংযুক্ত এবং এটি একইভাবে ∆ সংযুক্ত উৎস যা Y সংযুক্ত ছিল এবং এটি ∆ সংযুক্ত সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক তাই এই চিত্র 4 এখন লাইন a এবং নিরপেক্ষ লাইন n নিরপেক্ষ লাইন n এর মধ্যে ভ্যান ভোল্টেজ আমি একইভাবে বলেছিলাম একইভাবে লাইন b এবং নিউট্রাল লাইন n এর মধ্যে Vbn ভোল্টেজ এবং লাইন c এবং নিরপেক্ষ লাইন n লাইন a n b n c n এর মধ্যে Vcn ভোল্টেজ অতএব ভ্যান ভিবিএন ভিসিএন এগুলিকে ফেজ ভোল্টেজ বলা হয় যার অর্থ যদি লাইন থেকে নিরপেক্ষ হয় তবে এটি ফেজ ভোল্টেজ Refer Time 1033 যাই হোক না কেন ভোল্টেজ পাওয়া যাচ্ছে এটি মূলত ফেজ ভোল্টেজ যেমন একইভাবে যদি 220 ভোল্ট বা তার থেকে লাইনে লাইনে পাওয়া যায় তবে তা ভিন্ন এবং একইভাবে যাই হোক না কেন রেফার টাইম 1043 এবং এটি কীভাবে পাবে তা মূলত ফেজ ভোল্টেজ লাইন থেকে নিরপেক্ষ তাই Van Vbn Vcn কে বলা হয় ফেজ ভোল্টেজ এখন যদি ভোল্টেজের উত্সগুলির প্রশস্ততা এবং ফ্রিকোয়েন্সি একই থাকে ω এবং একে অপরের সাথে 120 ডিগ্রী দ্বারা পর্যায় থেকে দূরে থাকে ভোল্টেজগুলিকে ভারসাম্যপূর্ণ বলা হয় যার অর্থ এই ভোল্টেজের উত্সগুলির একই ভোল্টেজের মাত্রা রয়েছে এবং তাদের ফ্রিকোয়েন্সি 120o আমি বলতে চাচ্ছি যে সেই সময়ে ঠিক 120o এর মধ্যে ফেজ শিফটের পার্থক্য রয়েছে একইভাবে বলতে পারেন ভোল্টেজটি ভারসাম্যপূর্ণ যদি এটি না হয় পার্থক্যের একটি তাহলে এটি ভারসাম্যহীন কিন্তু আমরা এই উত্সের জন্য শুধুমাত্র ভারসাম্যপূর্ণ জিনিস অধ্যয়ন করব সুতরাং এটি বোঝায় যে যদি এটি এমন হয় যে ভ্যান Vbn Vcn 0 এটি একটি ফ্যাসার পরিমাণ আমি দেখাব কেন এটি 0 একইভাবে এটি করলে এটি 0 হয়ে যাবে Van Vbn Vcn 0 এটি হল সমীকরণ 1 এর মানে হল যদি ব্যালেন্সড ভোল্টেজের জন্য ম্যাগনিটিউড Van ম্যাগনিটিউড Vbn ম্যাগনিটিউড Vcn আমি যখন মোড লাগাচ্ছি তখন এই ম্যাগনিটিউড এই ম্যাগনিটিউড এখন যদি একইভাবে ফেজার ডায়াগ্রাম আঁকেন তাহলে ভ্যান হল রেফারেন্স এক তাই আমরা একে বলি ফেজ সিকোয়েন্স হল a b c সুতরাং যেহেতু a থেকে b পিছিয়ে c থেকে b পিছিয়ে তাই পর্যায় ক্রম হল a b c সুতরাং যখন এটি ভ্যান হয় তখন আমরা লিখি Van Vp কোণ 0o এটি হল রেফারেন্স এবং আমার ফেজ ভোল্টেজ p আসলে ধরুন আমরা ফেজ বলি তাই এটি ফেজ ভোল্টেজ ম্যাগনিটিউড এবং এটি কোণ 0 এটি ভ্যান এখন Vbn আসলে এবং এই সমস্ত ফেজ মূলত এই এক সমস্ত মাত্রা একই এটি হল একে বলা হয় ফেজ ভোল্টেজ সুতরাং এই ক্ষেত্রে একইভাবে Van কোণ 0o অতএব Vbn Van থেকে 120o পিছিয়ে আছে সুতরাং Vbn একইভাবে কোণ 120o এই সব মাত্রা একই তাহলে Vcn হবে এটাই আমার Vcn এই আমার Vcn এই আমার Vcn সুতরাং এটি আমার Vcn এই কোণটি 240o তাই Vcn Van থেকে 240o থেকে পিছিয়ে আছে সুতরাং তাই আমাকে এটা পরিষ্কার করা যাক অতএব এটি একইভাবে Vcn কোণ 240o একইভাবে বলতে পারে কোণ 120o অন্যথায় এই Vcn এটি 240 ডিগ্রী পিছিয়ে আছে বা Vcn যাইহোক এটিকে 120 ডিগ্রী দ্বারা ভ্যান দেওয়া হয় কারণ Vcn 120 ডিগ্রী 120 ডিগ্রী সুতরাং এর মানে একইভাবে এইটি একইভাবে 120 ডিগ্রি কোণ তৈরি করতে পারে যদি একইভাবে থাকে যদি একইভাবে অন্য কোনো জিনিস থাকে যদি একইভাবে থাকে তাহলে সেটি হল একইভাবে যাকে আমরা একইভাবে দর্শন বলি তাই কোণ 240 ধরুন এটিকে 1 দ্বারা গুণ করা হয় সুতরাং এটি একটি কোণ 360 ডিগ্রি একইভাবে এই দুটি যোগ করলে এটি হবে কোণ 120 ডিগ্রি তাই মূলত এটিকে 120 ডিগ্রী দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং যে কোন জায়গায় তাই এই একইভাবে 120 ডিগ্রি কার্যকরী বা ফেজ ভোল্টেজের rms মান এখানে একইভাবে নেওয়া হচ্ছে রেফার টাইম 1414 sin ω t বা cosine ω t সুতরাং এটি ফেজ ভোল্টেজের rms মান সুতরাং আমরা যাই বলি না কেন ফেজ ভোল্টেজ এই সব rms মান সবকিছুই rms মান এখন রটার ঘড়ির কাঁটার দিকে ঘোরে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ভ্যান নিয়েছি তারপর c এবং তারপর b যদি এটি ফেজ a c b ক্রম হয় যদি এটি a b c ক্রম হয় যেখানে a b c এবং a c b ক্রম a c b হয় এখানে দেখা যাচ্ছে ঠিক এখানে আমরা রেফার টাইম 1444 নিয়েছি তারপর এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা একইভাবে নিই এই ক্ষেত্রে আমরা যাকে বলি রোটর ঘড়ির কাঁটার দিকে ঘোরে তার মানে এইভাবে ω সুতরাং এটি একটি c এবং a c b ক্রম সুতরাং এখন তাই Van কোণ 0 ডিগ্রি আমরা পেয়েছি Vbn কোণ একইভাবে 120 ডিগ্রি এই ক্ষেত্রে একটি সিরিজ সিকোয়েন্স এবং Vcn কোণ 120 ডিগ্রি এটি একইভাবে a c b অনুক্রমের জন্য আগের মতোই শুধুমাত্র একটি জিনিস পরিবর্তন করা হয়েছে এখন সমীকরণ 1 Van Vbn Vcn থেকে Van কোণ 0 ডিগ্রি Vbn কোণ 120 ডিগ্রি কোণ 120 ডিগ্রি যদি আমরা শুধু সরলীকরণ করি এটি হবে 1 05 j 0866 তারপর 05 j 0866 এটি 0 হয়ে যাবে সুতরাং ভারসাম্য উত্সের জন্য Van Vbn Vcn অবশ্যই 0 এর সমান হবে ভারসাম্যহীন হলে 0 হতে পারে 0 নাও হতে পারে শূন্য মানে একইভাবে নয় একইভাবে যাকে একইভাবে বলে যেটিকে একইভাবে শূন্য বলে একইভাবে এর মানে এই নয় যে একইভাবে ভারসাম্যপূর্ণ হবে কারণ এই পরামিতিগুলি এমনভাবে নেওয়া হয়েছে ধরুন এইগুলি একইভাবে পরিণত হয়েছে যাকে আমরা বলি একইভাবে যা একইভাবে এটিকে একইভাবে 0 বলে কিন্তু এই পর্যায়ে অনুরূপভাবে বোঝার জন্য অনুরূপভাবে অনুমান করুন যে একইভাবে যদি এটি 0 হয় তাহলে একইভাবে হবে যাকে আমরা সুষম ভোল্টেজের উৎস বলি Van Vbn Vcn 0 সুতরাং এখন প্রশ্ন হল একইভাবে Y সংযুক্ত লোড আমরা যা দেখেছি তা হল Y বা ∆ সংযুক্ত উৎসের জন্য এখন আমরা Y সংযুক্ত লোড দেখতে পাব সুতরাং এই ক্ষেত্রে একইভাবে আমরা যাকে বলি আমি একইভাবে Y সংযুক্ত লোড তৈরি করেছি এটি Z1 Z2 Z 3 এবং Y সংযুক্ত লোড এটি ব্যালেন্সড হবে এবং ফেজ a b c এই নিউট্রাল লাইন দেওয়া হয় এটা হতে পারে সেখানে নাও থাকতে পারে একইভাবে সেখানে থাকতে পারে বা নাও থাকতে পারে সুতরাং সেই ক্ষেত্রে কি হবে এটি আসলে মাত্র এক মিনিট এটি আসলে ভারসাম্য পর্যায়ের জন্য এটি একইভাবে যাকে আমরা বলি একইভাবে সর্বদা 0 কারেন্টের ক্ষেত্রে এটি ভিন্ন এই ক্ষেত্রে ভারসাম্য আসলে শূন্য সুতরাং এখন প্রশ্ন হল a b c এটি একটি লাইন এই নিরপেক্ষ সেখানে থাকতে পারে নিরপেক্ষ নাও থাকতে পারে সুতরাং এটি হল Z1 Z2 এবং Z 3 এটি হল চিত্র 7 সুতরাং Y কানেক্টিভিটির জন্য এটি Y কানেক্টেডের জন্য এটি হল a b c সার্কিটে Y কানেক্টর একইভাবে একে Y কানেক্টেড বলে এবং এটি একইভাবে ∆ সংযুক্ত এটি একইভাবে Zc Zb এবং Za তাই Y ∆ নমুনা যেটা আমরা ডিসি সার্কিটে দেখিয়েছি এখানে সেটা হল প্রতিবন্ধকতা এবং এখানেও a b এবং c সবই ভর সুতরাং এটি ∆ সংযুক্ত লোড এখন ভারসাম্যপূর্ণ লোডের জন্য ফেজ ইম্পিডেন্স সমান মাত্রায় এবং ফেজে মানে একইভাবে Z1 Z2 Z 3 একই মাত্রা এবং একই কোণে আছে তাহলে এটি ভারসাম্যপূর্ণ একইভাবে এখানে এর মানে হল যে একটি সুষম Y সংযুক্ত লোডের জন্য বলুন Z1 Z2 Z 3 Z Y হল Z Y আমরা বলি Z Y একটি সুষম ∆ সংযুক্ত লোডের জন্য Z a হবে Z b Zc Z ∆ সমান আমরা শুধুমাত্র ভারসাম্যপূর্ণ জিনিস বিবেচনা করব এবং Y ∆ রূপান্তর বা ∆ Y রূপান্তর আমরা ডিসি সার্কিটের জন্য যেভাবে এটি তৈরি করেছি একইভাবে আমরা এটি করি একইভাবে Z পাবে যদি Z ∆ হলে 3 Z Y হবে অথবা Z Y হবে 13 Z ∆ একইভাবে এটি করো একইভাবে এটি পাবে সুতরাং আমি আর করছি না কারণ ডিসি সার্কিটের জন্য প্রতিটি জিনিস একই জিনিস করা হচ্ছে যে সম্ভবত রেজিটেন্স থাকবে এখানে এটি ইম্পিডেন্স একটি ছোট উদাহরণ নিন সেট ভোল্টেজের ফেজ সিকোয়েন্স নির্ধারণ করুন ভ্যান দেওয়া হয়েছে 200 cos ω t 10o Vbn 200 cos ω t 230o এবং Vcn 200 cos ω t 110o সুতরাং যদি একইভাবে ফেজার ডায়াগ্রাম আঁকেন ধরুন এটি একইভাবে রেফারেন্স পয়েন্ট সুতরাং Van একইভাবে 200 কোণ 10o এটি একইভাবে 200 কোণ 10o দেওয়া হয়েছে বা এই কোসাইনটিও মূলত একইভাবে sin ∆ ছাড়া কিছুই নয় সুতরাং এটি 90o cos বা cos 90o sin কোন বিভ্রান্তি থাকা উচিত নয় সুতরাং এখানে এটি একইভাবে রেফারেন্স লাইন সুতরাং ভ্যান যদি একইভাবে 10o পায় এবং একইভাবে যদি Vbn রেফারেন্সটি 110o তে আঁকেন কারণ একইভাবে আমরা যাকে দুঃখিত Vcn বলি তাকে 110o দেওয়া হয়েছে এবং Vbn হল 230o এবং এটি রেফারেন্সের ক্ষেত্রে এটি যদি আমরা দেখতে পাই এটি একইভাবে 100 একইভাবে তাই এটি একইভাবে আমি বলতে চাচ্ছি যে এটি একটি এটি একইভাবে এটি রেফারেন্স সহ 230o এখন একইভাবে যদি দেখা যায় যদি একইভাবে a b এবং c এর মধ্যে কোণ দেখুন সুতরাং ভ্যান এবং Vbn 110 কোণ 120o এর মধ্যে কোণটি 120o এখন যদি একইভাবে অনুরূপভাবে দেখুন একইভাবে এইটিকে c এবং b বলা হয় একইভাবে এখানেও b c 120o এর মধ্যে 120o পাবেন মানে একইভাবে অনুক্রম হল a c b সুতরাং এই পর্যায় ক্রমটি একইভাবে a c b ক্রম এটি যখনই শূন্য 120 ব্যতীত যদি এটি এভাবে দেওয়া হয় একইভাবে একটি রেফারেন্স নিন একইভাবে একটি রেফারেন্স নিন একইভাবে অনুগ্রহ করে অনুগ্রহ করে ফ্যাসার ডায়াগ্রামটি আঁকুন তারপর একইভাবে এটি পাবেন এটি a c b ক্রম এখন সুষম Y সংযোগ সুষম Y সংযুক্ত উৎস এবং সুষম Y সংযুক্ত লোড উৎস যখন বরং আমি বলতে চাচ্ছি ভারসাম্যহীন কিছু থাকলে আমরা কীভাবে এই উৎস থেকে ভারসাম্য বজায় রাখব আমি একইভাবে বলব যে এটি ভারসাম্যপূর্ণ সুতরাং সুষম Y সংযুক্ত উৎস এবং Y সংযুক্ত লোড ধরুন এটি আমার Y সংযুক্ত উৎস এবং এটি আমার Y সংযুক্ত লোড এখানেও নিরপেক্ষ আছে এবং এই দুটিকে সংযুক্ত বলা হয়েছে একইভাবে জানি উপাদানগুলি এখানে সংযুক্ত রয়েছে এবং বর্তমান নিরপেক্ষ যে I n এবং এটি একইভাবে Van Vbn ও Vcn এটি দেওয়া হয়েছে এবং এটি হল Z Y Z Y Z Y এটি ছোট a b c এটি হল বড়হাতের A B C এটি হল উৎস এবং এটি হল Y সংযুক্ত লোড কারণ থ্রি ফেজ এবং কারেন্ট এর মাধ্যমে এটি I a এই I b এবং I c নিরপেক্ষ এটি নিরপেক্ষ সংযুক্ত তড়িৎ প্রবাহিত হয় সময় উল্লেখ করুন 2125 I n সুতরাং যদি একইভাবে এখন এই হল প্রবাহ এই হল সার্কিট সুতরাং এখন এটি একইভাবে যদি একইভাবে শুধুমাত্র উৎসের দিকটি আঁকেন তাহলে এটি হল চিত্র 11 যদি একইভাবে শুধুমাত্র উৎসের দিকটি আঁকেন শুধুমাত্র এই দিকটি তাই আমি নিরপেক্ষ বা কিছু দেখাচ্ছি না প্রথমে সোর্স সাইড দেখি নিরপেক্ষ কিছুই দেখানো হয়নি কিন্তু এই তারের কিছুই দেখানো হয়নি শুধুমাত্র Van এখানে সুতরাং আমি যেভাবে Vab কে বলেছিলাম a হল পজিটিভ বা নেগেটিভ Vbc এবং Vca সুতরাং এটি একইভাবে হবে যাকে আমরা বলি a b c চলে গেছে a b c চলে গেছে সুতরাং Van একইভাবে কোণ 0o এটি সুষম Vbn Vc কোণ সময় উল্লেখ করুন 2215 a b c ক্রম এবং Vcn কোণ 120o এবং এটি এই একইভাবে একটি এন যার মানে একইভাবে এই ভোল্টেজ ধরুন আমরা যদি এমন বানাই যে এটি আমার Van এটি আমার Vbn এটি আমার Vcn এখন একইভাবে k v l প্রয়োগ করলে একইভাবে k v l প্রয়োগ করলে এই জায়গায় একইভাবে k v l প্রয়োগ করলে এই জায়গায় একইভাবে k v l প্রয়োগ করলে এটি Vab হবে এভাবে চলমান Refer Time 2244 তাত্ক্ষণিক পোলারিটি অবশ্যই Vab হতে হবে Vbn Van 0 এর মানে আমার Vab Van Vbn এই যে Vab Van Vbn এর মানে একইভাবে আমরা এই ভোল্টেজটিকে a থেকে b বলি আমরা লাইন থেকে লাইন ভোল্টেজকে বলি এবং একইভাবে Van Vbn Vcn কল করলে এটি লাইন থেকে নিরপেক্ষ যেটি একটি ফেজ ভোল্টেজ এবং এটিকে লাইন থেকে লাইন ভোল্টেজ বলা হয় Vab Vbc Vca একইভাবে অন্য দুটি একইভাবে k v l প্রয়োগ করতে পারে সুতরাং তাই এই ক্ষেত্রে একইভাবে আমি যা লিখেছিলাম যে Vab Van Vbn সুতরাং এই একটি Vbn যা Vbn একইভাবে এখানে লিখতে পারে যাকে আমরা বলি V n b ঠিক একইভাবে এখানে আমরা যাকে বলি যাকে আমরা n থেকে b বলি এটি Vbn একইভাবে লিখতে পারে V n b সেজন্য এটি Vbn V n b এর মানে ধনাত্মক আমি বলতে চাচ্ছি যদি অনুরূপভাবে ফেজারl যদি একইভাবে ভোল্টেজ একইভাবে এই দিকে Vbn বলে ধরুন এই বিন্দু যদি একইভাবে V n b জানতে চান তাহলে সেটটিতে একইভাবে V n b হবে যেটির বিপরীতে সময় রেফার করুন 2418 তাই এটি একটি লিখিত V n b আমাকে লিখতে দিন এর মানে এখন আমার Van একইভাবে জানা কোণ 0o এবং Vbn একইভাবে জানুন কোণ 120o এখানে আমরা প্রতিস্থাপন করছি একইভাবে করলে তার মানে Vab হবে তার মানে কোণ 0 মানে cos0 এবং এই একটি একইভাবে cos 120 j sin 120o একইভাবে করলে এটি 1 অর্ধ j রুট 32 হয়ে যাবে এবং একইভাবে একইভাবে সরল করলে নিলে একইভাবে এটি একটি রুট 3 কোণ 30o হয়ে যাবে সুতরাং Vab √ 3 মানে হল ফেজ ভোল্টেজ এবং Vab হল লাইন ভোল্টেজ সুতরাং লাইন ভোল্টেজ মানে √ 3 বার ফেজ ভোল্টেজ কোণ 30o এখন যদি একইভাবে এই ফেজার ডায়াগ্রামের দিকে তাকান ধরুন সেখানে খুব সহজ আছে এটি শুধুমাত্র এক মিনিটের জন্য অনুরূপভাবে বোঝার প্রয়োজন ধরুন এটি আমার Van এটি আমার Vbn এটি আমার Vcn তাই এটি 120 ও আলাদা তাই এটি Vbn সুতরাং যদি একইভাবে 180o অন্য দিকে করা হয় এটি আমার V n b এটি আমার V n b যাই হোক না কেন আমি একইভাবে বলেছি ঠিক এই হল আমার V n b এবং তাদের পরিমাপ V n b প্রকৃতপক্ষে V n b V n এছাড়াও এবং Vbn এছাড়াও মাত্রা এটি একইভাবে উপাদানে এই দিক বা সেই দিকটি পান কিনা তা মাত্রা সুতরাং মাত্রা হল সুতরাং এটি এই দেখায় তার মানে এই ভোল্টেজ ম্যাগনিটিউড হল এবং এটি এর সমান্তরাল এখানে লিখবে এটাও তাই এটি এখানে আঁকা হয়েছে রেখাটি দেখানো হয়েছে সুতরাং এখন একইভাবে এটি পরিষ্কার করুন সুতরাং এই কোণটি একইভাবে যাকে আমরা এখন বলি যখনই একইভাবে এই সমান্তরালটি আঁকুন তখনই এই ফলাফল দিন এবং একটি এটি একইভাবে Vab হবে যা এখানে একইভাবে পাওয়া গেছে এটি হবে V ab সুতরাং Vab van একইভাবে V n b আমাদের জানা উচিত Vab Van V n b তো এই এখানে তাই এখানে আমরা এটিকে কম করেছি এখানে আমরা এটিকে Van V n b করেছি সুতরাং এর মানে হল যদি একইভাবে এখন যদি একইভাবে এখন এইটির অভিক্ষেপ নিন কারণ এই হল এই হল সুতরাং মূলত এটি হবে কারণ এই কোণটি 30 o তাই cos 30 এবং এটিও 30o সুতরাং cos 30 এটি হবে 2 cos 30 এর সাথে এখান থেকে এখানে cos 30 এখান থেকে এখানেও cos 30 তার মানে তাই আমরা এখন যা করেছি তাই এর মানে হল যে লাইন থেকে লাইন ভোল্টেজ ম্যাগনিটিউড হবে রুট 3 টাইম ফেজ ভোল্টেজ ম্যাগনিটিউড একইভাবে এই Vcn এর জন্য আমরা একইভাবে চূড়ান্ত 120o ফেজ শিফট পাই তারপর যদি এভাবে Vab হয় তাহলে এখানে Vbc আসবে Vbc এখানে আসবে কারণ এই কোণ থেকে এই কোণ এটি 120o সুতরাং Van 90o থেকে Vbc ল্যাগিং কারণ এই কোণটি 90o সুতরাং তার মানে এখানে একইভাবে যা কিছু করা হয়েছে যে একইভাবে Vab Vab √ 3 30o এটি এই ফেজার রিলেশন ব্যবহার করছে এবং এটি ফেজার ডায়াগ্রাম থেকে এসেছে রটার c সুতরাং সমস্ত কোণ সমস্ত কোণ চিহ্নের মধ্যে বলে সুতরাং এখানে সমস্ত কোণ এটি 60o চিহ্নিত করা হয়েছে সুতরাং এটি একইভাবে 30o এটি সরল জ্যামিতি থেকে বোধগম্য এটি বোধগম্য সুতরাং একইভাবে Vbc একইভাবে Vbn Vcn রুট 3 কোণ 90o পাবে যদি একইভাবে তা করা হয় একইভাবে একইভাবে এটি পাবেন একইভাবে Vca Vcn ভ্যান একইভাবে রুট 3 কোণ 210o পাবেন একইভাবে এটি করুন একইভাবে এটি পাবেন একজনকে আমি একইভাবে দেখিয়েছি একজনকে আমি একইভাবে দেখিয়েছি অন্যজন একইভাবে এটি অনুসরণ করুন এবং একই জিনিসটি করুন এখন একইভাবে সম্পূর্ণ ফাসার ডায়াগ্রামটি আঁকলে এখন একইভাবে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ এখন দেখতে একইভাবে তাই আমি একইভাবে বলেছিলাম যে Vab Vbc যে এই Vca তাদের ফেজের পার্থক্য হবে 120o কিন্তু তাই এই কারণে এটি Vab এটি Vbc এটি V ca সুতরাং ab থেকে bc যদি এটি 120o হয় তাহলে vc থেকে ca এটি 120o এবং ca থেকে ab এটি 120 এখানে আমরা যাকে 120o বলি সুতরাং এখন যে ভ্যানটি এখানে দেখুন আমরা যাকে বলি এবং Vbc এবং ভ্যানের মধ্যে Vbc কোণ এটি 90o এবং সমস্ত কোণ চিহ্নিত করা হয়েছে এবং Vbn এবং Vbc এর মধ্যে কোণ এটি একইভাবে 30o আবার Vca এর মধ্যে কোণ হবে 30o সুতরাং ab এবং an একইভাবে দেখতে হলে ab এবং একটি 30 ডিগ্রি যদি একইভাবে bc এবং bn দেখুন 30 ডিগ্রি এবং যদি একইভাবে ca এবং cn দেখা যায় তবে এটি 30 ডিগ্রি সুতরাং ভ্যাব প্রদর্শিত একই চিত্র ভ্যানকে 30 ডিগ্রি কমিয়ে দেবে Vbn একইভাবে যাকে আমরা বলি একইভাবে v একইভাবে Vbc যা Vbn এর দিকে 30 ডিগ্রি এগিয়ে নিয়ে যায় এবং একইভাবে Vca Vcn কে 30 ডিগ্রি এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং ঠিক একইভাবে সুপারইম্পোজ করুন এবং ফাসার ডায়াগ্রামটি আঁকুন সুতরাং এটি লাইন থেকে লাইন ভোল্টেজ এবং এটি একইভাবে লাইন থেকে নিরপেক্ষ যাকে আমরা ফেজ ভোল্টেজ বলি এবং লাইন থেকে লাইন ভোল্টেজ রুট ফেজ ভোল্টেজের 3 গুণ সুতরাং লাইন ভোল্টেজ কখনও কখনও V L কখনও একইভাবে কল কখনও একইভাবে V L লাইনকে লাইন ভোল্টেজে লিখতে পারে কিছু ভোল্ট তারা V LL লাইনকে লাইন ভোল্টেজ লিখতে পারে এটি সঠিক কিন্তু এখানে আমরা এটিকে একইভাবে তৈরি করেছি যাকে আমরা একইভাবে বলি V L Vb এর পরিমান Vbc এর সবগুলো একই মাত্রার এটি ব্যালেন্সড একইভাবে লাইন থেকে লাইন কারেন্ট I L I a I b I c ম্যাগনিটিউড ফেজ কারেন্ট কেন লাইন কারেন্ট এই ফেজ লাইনের জন্য বর্তমান ফেজ কারেন্ট কেন প্রশ্ন হল এটি Y সংযুক্ত লোড এবং Y একইভাবে সংযুক্ত আমরা এই চিত্রে আসব Y সংযুক্ত লোড এবং Y সংযুক্ত উৎস সুতরাং এই কারেন্ট লাইনের মধ্য দিয়ে যাচ্ছে যাকে আমরা লাইন কারেন্ট বলি এবং এটি একইভাবে এই দিকটি AN BN CN এটি Y সংযুক্ত লোডের ফেজ প্রতিবন্ধকতা সুতরাং একই কারেন্ট এখানে যাচ্ছে একই কারেন্ট এখানে যাচ্ছে একইভাবে I b এর জন্যও একইভাবে I c এর জন্য I L এর জন্যও একইভাবে KCL প্রয়োগ করলে তা হবে I L I b I c I L I L তাই এখানেও একই কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই লাইন কারেন্ট এটি এখান থেকে এখান থেকে এখানে লাইন a থেকে A লাইন লাইন থেকে লাইন এই ছোট a থেকে A লাইন ছোট b থেকে B লাইন ছোট c থেকে মূলধন C এটি লাইন এই সব ক্ষেত্রে সুতরাং এটি লাইন কারেন্ট একই কারেন্ট এখানে প্রবেশ করছে এই ফেজ ইম্পিডেন্স A থেকে N সুতরাং এই কারণেই এই লাইন কারেন্ট ও একইভাবে ফেজ কারেন্ট উভয়ই একই আশা করি এটি একইভাবে বোধগম্য একইভাবে যখন এটির মধ্য দিয়ে যাবে তখনও পরামর্শ করুন সেখানে কিছু ভাল বই বা রেফারেন্স বই দেওয়া হয় সুতরাং এই ক্ষেত্রে তাই এটি লাইন কারেন্ট ম্যাগনিটিউড একইভাবে এখানে একটি ফেজ কারেন্ট হিসাবে লিখুন সুতরাং লাইন কারেন্ট ফেজ কারেন্ট ম্যাগনিটিউড এবং লাইন ভোল্টেজ v বর্গ ম্যাগনিটিউড Vab Vbc Vca তাই তারা সব একই এবং L লাইন কারেন্টের লাইন ম্যাগনিটিউড ম্যাগনিটিউড I a I b I c ফেজ কারেন্ট আমি Y সার্কিট লাইন কারেন্ট ফেজ কারেন্টের জন্য একইভাবে বলেছিলাম এখন লাইন ভোল্টেজ তাদের অনুরূপ ফেজ ভোল্টেজগুলিকে 30 ডিগ্রি দ্বারা পরিচালিত করে যা আমরা তাদের ফ্যাসার ডায়াগ্রাম থেকেও দেখতে পারি এবং চিত্র 10 থেকে এর অর্থ একইভাবে যদি একইভাবে চিত্র 10 এ আসা হয় তবে এটি এখানে এখান থেকে এটি তার মানে চিত্র 10 থেকে আমি অন্য লিখছি আমি দেখাব সুতরাং চিত্র 10 থেকে এই কারেন্ট এটি এখানে প্রবেশ করছে I a এবং এখানে ভোল্টেজ হল V AN এর মানে হল my I a my v an কে Z Y দ্বারা ভাগ করা হল Z Y এই হল আমার এই হল আমার অনুরূপ যাকে আমরা V বলি কারণ এখানে ভোল্টেজ হল V AN সুতরাং V AN V Z এই V AN এই V AN কিছুই নেই এখানে যা কেবল r কিছুই নেই সেখানে একইভাবে C ছোট এবং এটি একটি এই ভোল্টেজটি হয়ে যায় কারণ এখানে কোনো উপাদান সংযুক্ত নেই সুতরাং V AN এই V an যে এটি একইভাবে vanZ Y Z Y লিখতে পারে একইভাবে I b এবং I c এর জন্য তাই সেই দিকে ফিরে যাব সুতরাং এখানে আমরা চিত্র 10 থেকে লিখছি I a Van Z Y আমি একইভাবে বলেছি Van কোণ 0 oZ Y z y সুতরাং একইভাবে I b V bn Z Y হল সমান V bn কোণ 120o বিভক্ত Z Y এবং Z Y এই Z Y I a সুতরাং এই Z Y হবে I a অনুরূপভাবে পুট তাই I b I একটি কোণ 120o একইভাবে I c V c Z Y কোণ 120o Z Y এবং Z Y হল I a সুতরাং আমি একটি কোণ 120o অতএব I a I b I c I a I a কোণ 120o I a কোণ 0 এছাড়াও আমি n দুঃখিত যদি একইভাবে KCL প্রয়োগ করি একইভাবে যাকে আমরা KCL বলি একইভাবে I a I b I c 0 তে পাবেন কিন্তু I a I b I c সমান 0 তাই ব্যালেন্স শিফট in 0 নিউট্রালের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না সুতরাং এটি তিন ফেজ সার্কিটের জন্য সহজ দর্শন সুতরাং এই সারসংক্ষেপ সুতরাং সংযোগ ডাউন Y এই ফেজ ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে সুতরাং আমরা Y Y লাইন কারেন্ট ফেজ কারেন্ট লাইন ভোল্টেজ এবং কারেন্টের জন্য যা কিছু তৈরি করেছি তা হল Vab দেওয়া হল Vbc দেওয়া হল এই হল সারাংশ এবং I a I b I c দেওয়া আছে এবং এটিও দেওয়া হয় Van Vbn Vcn এবং Y Y লাইনের জন্য বর্তমান ফেজ কারেন্ট